মনে করো আগের বক্তৃতার কথা আমরা তড়িৎ ক্ষেত্রের ডাইভারজেন্স হিসেবে পেয়েছিলাম রো r বাই এপসাইলন 0 আরও মনে করো এই গাণিতিক চর্চা শুরু করবার আগে আমি প্রমাণ না করে বলেছিলাম হেল্মহোলৎয এর উপপাদ্যের কথা যেখানে আমার একটি আবদ্ধ সীমানায় ভেক্টর ক্ষেত্র জানা থাকলে বা বলা ভাল সীমানায় তার উলম্ব কম্পনেন্ট জানা থাকলে এবং তার সাথে এই ক্ষেত্রের ডাইভারজেন্স ও কার্ল জানা থাকলে আমি আয়তনের বাইরে ক্ষেত্র নির্ণয় করতে পারি এটা বলার পর এবার আমরা বুঝবো কার্ল এর অর্থ আমি কার্ল এর পরিচয় দেবার সময়েই লিখেছি যে E এর কার্ল চিহ্নিত করা হয় x কম্পনেন্ট পার্শিয়াল E z বাই পার্শিয়াল y বিয়োগ পার্শিয়াল E y বাই পার্শিয়াল z যোগ y কম্পনেন্ট Ex পার্শিয়াল বাই পার্শিয়াল z বিয়োগ পার্শিয়াল E z বাই পার্শিয়াল x যোগ z কম্পনেন্ট পার্শিয়াল E y বাই পার্শিয়াল x বিয়োগ পার্শিয়ালE x বাই পার্শিয়াল y এই সমীকরণ কিভাবে এলো এবং এর মানে কি এই বক্তৃতায় আমরা এটাই বোঝার চেষ্টা করবো যাতে করে তোমরা কার্ল এর ধারণা পাও আশাকরি এতদিনে তোমরা ডাইভারজেন্স ডাইভারজিং ক্ষেত্র ফ্লাক্সের অভ্যন্তর্গমন বহির্গমন সম্পর্কে বুঝতে পেরেছ এবার আজ আমরা যা আলোচনা করেছি এর মানে বোঝা যাক

সাধারণ ভাষায় কার্ল মানে তোমরা বুঝতে পারছো যে কোনো কিছু ঘুরছে মানুষের চুল কোঁকড়া হয় বা যদি কোনো সিঙ্ক এর ভেতরে জল পড়ে তো সেটা এইভাবে পড়ে অর্থাৎ বেগের ক্ষেত্র বেঁকে যায় এবং তাকেই আমরা দিতে চাই একটি সংক্ষিপ্ত গাণিতিক সংজ্ঞা তাহলে ধরা যাক এমন একটি ভেক্টর ক্ষেত্র আছে যা ঘূর্ণায়মান এই ভেক্টর ক্ষেত্র এর একটি নির্দিষ্ট রেখা নেয়া যাক এবং তার ইন্টিগ্রাল হিসেব করা যাক আমি ক্ষুদ্র অংশ d l নিয়ে এই রেখা বরাবর এগোব এবং i তম অংশে E হিসেব করবো রেখা বরাবর d l দ্বারা গুন করব এবং যোগ করে পথ শেষ করবো তাই বাইরে কোনো ক্ষেত্র না থাকা সত্ত্বেও আমি আবদ্ধ পথ নেব এবং দেখব এটা কি দাঁড়ায় সহজ করার জন্যে আমি আবার একটা আয়তাকার পথ নিচ্ছি ধরা যাক x y তলে তাহলেমন দিয়ে বোঝো আমি কি করছি আমি প্রত্যেক বিন্দুতে E নিচ্ছি তার কম্পনেন্ট টি পথ বরাবর নিয়ে ছোট ডেল্টা l দিয়ে গুন করে সমস্ত পথে সেগুলি যোগ করছিযাকে আমি আবদ্ধ পথে লাইন ইন্টিগ্রাল E ডট d l ও বলতে পারি আর এটা স্বপ্রণোদিত ভাবে আমাকে আমার নেয়া d l এর ওপর E এর কম্পনেন্ট দেয় এবার x y তলে এই ছোট পথ নিয়ে কাজ করা যাক এর নিম্নতম কোণে x y নেওয়া যাক ধরা যাক এটা x যোগ ডেল্টা x এখনো y তে x যোগ ডেল্টা x y যোগ ডেল্টা y এবং x y যোগ ডেল্টা y এবং সাধরণত যখন আমরা একটি পথ ঘুরে এটি করি আমরা দিক টিকে ধনাত্মক ধরি যদি তোমরা ঘড়ির কাঁটার উল্টো দিকে যাও তাহলে আমি এটাকে এভাবে নেব এই হলো x y x যোগ ডেল্টা x y যোগ ডেল্টা y এবং x y যোগ ডেল্টা y এবং এবার এই গোটা পথে এর ইন্টিগ্রাল হিসেব করা যাক তাহলে একটু বড়ো করে আঁকলে এই হলো আমার পথ এবং আমায় বিন্দুগুলো আবার লিখি x y x যোগ ডেল্টা x y যোগ ডেল্টা y এবং x y যোগ ডেল্টাy এবং ঘড়ির কাঁটার উল্টো দিকে হিসেব করা যাক সমষ্টি E i ডেল্টা l i এই হলো আমার পথ 1 2 3 ও 4 1 এর ওপর E i ডেল্টা L এর মান হবে E x ধরা যাক এই আগের বিন্দু বোঝাচ্ছে E x E x y ডেল্টা x 2 এর ওপর এটা হবে E x x যোগ ডেল্টা x y ডেল্টা y এটা E x হবে না কারণ আমি এখন y বরাবর যাচ্ছি অতএব এটা হবে E y যাকে আমি লিখতে পারি x y ডেল্টা y তে E y যোগ y তে x এর সাপেক্ষে পরিবর্তন যেই সময়ে আমি ডেল্টা x ডেল্টা y সরাই অতএব আমি এই দুই পথে হিসেব করেছি

এবার পথ নং 3 এ যাওয়া যাক আমি একে আবার লিখবো x y x যোগ ডেল্টা x y যোগ ডেল্টা y এবং x y যোগ ডেল্টা y এখন আমি এই পথ নং 3 এর ওপর হিসেব করবো খেয়াল করবে 1 নং পথে আমরা পেয়েছি x y তে E x ডেল্টা x যখন আমি 3 নং পথে হিসেব করি x এর প্রতিটি মানের জন্যে 3 নং পথে x এর মান একই থাকেy এর মান পরিবর্তন হয়ে হয় ডেল্টা y অর্থাৎ আমি 3 নং পথের জন্যে হিসেব করছি যেখানে E x হবে E x x y যোগ পার্শিয়াল E x বাই পার্শিয়াল y ডেল্টা y প্রতিটি x এর জন্যে y অবশ্যই প্রতিটি বিন্দুতে পরিবর্তিত হয়েছে এবং x মান বাইরে এখানে নিচ্ছি এর জন্যেও একই রকম অর্থাৎ 3 নং এর ওপর E ডট d l হবে এখন লক্ষ্য রাখবে d l হলো x এর ঋণাত্মক দিকে তাহলে এটা হবে মাইনাস E x ডেল্টা x যেটা আদতে হয় মাইনাস E x x y ডেল্টা x বিয়োগ পার্শিয়াল E x বাই পার্শিয়াল y ডেল্টা y ডেল্টা x একইভাবে পথ নং 4 এর ওপর এই হলো সেই পথ এই হলো x y যোগ ডেল্টা y x y হলো x বিন্দুতে অবস্থিত অর্থাৎ আমি পাবো E y x y ডেল্টা y এবং এটি ঋণাত্মক দিকে অর্থাৎ মাইনাস কারণ এখন সরণ হলো ঋণাত্মক y এর দিকে অর্থাৎ প্রতিটি বিন্দুর জন্যে একমাত্র পার্থক্য হলো x কমানো হয়েছে ডেল্টা x দ্বারা মানে এটা হলো x এবং y তে পথ নং 4 যদি আমি 1 2 3 4 এর সব একত্রে যোগ করি আমি এক মুহূর্তে তোমাদের দেখাচ্ছি এটি পথ নং 1 এ কেমন দেখতে হবে এই ছিল পথ নং 3 যা পরিণত হয়েছে এতে পথ নং 2 এবং পথ নং 4 আমি করেছি অর্থাৎ 1 2 3 4 পথ নং 2 এর হিসেব করা যাক আমি পথ নং 2 এর ওপর হিসেব করেছিলাম তাহলে পথ নং 2 ও পথ নং 1 ও পথ নং 3 ও পথ নং 4 যখন একত্রে যোগ করা হয় পথ নং 2 ছিল E y x y ডেল্টা y যোগ পার্শিয়ালE y পার্শিয়াল x ডেল্টা x ডেল্টা y যদি আমি এই সব একত্রে যোগ করি তোমরা যা পাবে তা হলো এই গোটা পথের ওপর ইন্টিগ্রাল E ডট d l হবে পার্শিয়াল E y বাই পার্শিয়াল x ডেল্টা x ডেল্টা y বিয়োগ পার্শিয়াল E x পার্শিয়াল y ডেল্টা x ডেল্টা y তোমরা আগের স্লাইড গুলোতে ফেরত গিয়ে দেখতে পাবে যে অন্য সমস্ত রাশি গুলো কেটে যায় যাকে এবার আমি লিখছি এইভাবে E y পার্শিয়াল x বিয়োগ পার্শিয়াল E x পার্শিয়াল y ডেল্টা x ডেল্টা y এই ডেল্টা x ডেল্টা y কী ডেল্টা x ডেল্টা y এই ক্ষুদ্র আয়তক্ষেত্রের ক্ষেত্র ছাড়া আর কিছুই নয় অর্থাৎ এই আয়তক্ষেত্রের ওপর সামেশান E ডট d l হলো পার্শিয়াল E y পার্শিয়াল x বিয়োগ পার্শিয়াল E x পার্শিয়াল y গুন এই ছোট ক্ষেত্রের সমান আমি পরিষ্কারভাবে x লিখছি ডান হাতের নিয়ম মেনে তার মানে আমি যদি আমার আঙুলগুলো পথের দিকে ঘোরাই বুড়োআঙুল আমায় ক্ষেত্রের দিক নির্দেশ করবে অর্থাৎ আমি যদি এই ভাবে ঘুরে যাই এই হলো x y তল মনে রাখবে x এবং y বুড়োআঙুল ক্ষেত্রের দিক নির্দেশ করে আমি সেই নিয়মই মানছি তাহলে সেই দিকে হলো z তাহলে আমি এই ক্ষেত্র লিখতে পারি যদি এটাকে একটি ভেক্টর হিসেবে লিখি তা হবে A z ভেক্টর তোমরা ভেক্টর চিহ্নিতকরনের সাথে অপরিচিত নও তাহলে আগে ডাইভারজেন্স হিসেব করার সময়েও আমরা ক্ষেত্রের দিক নিচ্ছিলাম আয়তন থেকে বাইরের দিকে অর্থাৎ এখন আমি এই নিয়মই ব্যবহার করতে পারি যে যদি একটি পথে যদি আমি একটি আবদ্ধ পথে কার্ল করি যদি আমি আমার আঙুলগুলো আবদ্ধ পথ বরাবর ঘোরাই আমার বুড়োআঙুল ক্ষেত্রের দিক নির্দেশ করবে তাহলে আমি একে লিখতে পারি ডেল্টা A z এবং এটাকে আমি বলব E z কম্পনেন্ট এর কার্ল z ডট z ডট তাহলে E z কম্পনেন্ট এর কার্ল হবে পার্শিয়াল E y বাই পার্শিয়াল x বিয়োগ পার্শিয়াল E x বাই পার্শিয়াল y একইভাবে তোমরা অন্যান্য কম্পনেন্ট গুলো হিসেব করতে পারো এবং সেটা আমি তোমাদের অনুশীলন হিসেবে ছেড়ে দিচ্ছি এবং তারপরেই কার্ল কে ব্যাখ্যা দেওয়া যায় E এর কার্ল হিসেবে যেটা চিহ্নিত করলে হবে x পার্শিয়াল x যোগ y পার্শিয়াল y যোগ z পার্শিয়াল z যা আমরা এ হলো সেটা যার পরিচয় আমরা আগেই পেয়েছি E x x যোগ E y y যোগ E z z এর সাথে ক্রস প্রোডাক্ট প্রথমে আমি একক ভেক্টর গুলোর ক্রস প্রোডাক্ট নেব এবং তারপর ডিফারেন্সিয়াল প্রয়োগ করবো এবং সেটাই আমায় দেবে কার্ল